নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ডেমনস্ট্রেশনে স্বাগতম আগের ভিডিওগুলির একটিতে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে আক্রমণকারীরা লিব সি আক্রমণে রিটার্ন ব্যবহার করে এই স্ট্যাকটিকে যে অ কার্যকরযোগ্য করা হয়েছিল তা কাটিয়ে উঠতে লিব সি আক্রমণে প্রত্যাবর্তনের সাথে যদিও আমাদের কাছে একটি স্ট্যাক রয়েছে যা কার্যকরযোগ্য নয় তবুও একজন আক্রমণকারী একটি বাফারকে ওভারফ্লো করাতে এবং দূষিত কিছু করতে সক্ষম হবে আমরা আজ যে প্রদর্শনীটি দেখছি আমরা Libc আক্রমণে রিটার্ন ব্যবহার করে একটি শেল তৈরি করব এই কোডগুলি nptel codesmodule3 ডিরেক্টরিতে এই কোর্সের সাথে উপস্থিত ভার্চুয়াল মেশিনে উপস্থিত রয়েছে আমরা একটি নির্দিষ্ট C কোড দেখব যাকে বলা হয় vulnc এটি একটি খুব সাধারণ C কোড এটির দুটি ফাংশন রয়েছে একটি main ফাংশন এবং একটি ফাংশন যার নাম vuln সুতরাং এখানে দুর্বলতা strcpy এর কারণে যা একটি বাফারে S অনুলিপি করে এখন বাফারকে স্থানীয় এবং আকার 64 বাইট হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাই S এর পক্ষে এই বাফারটি ওভারফ্লো করা বেশ সহজ অধিকন্তু যেহেতু S কে argv1 দিয়ে আমন্ত্রণ করা হয়েছে তাই এটি কমান্ড লাইন থেকে করা যেতে পারে এবং সেইজন্য ব্যবহারকারী যিনি এই প্রোগ্রামটি ব্যবহার করছেন তিনি একটি আকস্মিকভাবে দীর্ঘ কমান্ড লাইন আর্গুমেন্ট দেবেন এবং তাই এই বাফারটি ওভারফ্লো করাবেন সুতরাং প্রথমে এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে দেখুন তাই আমরা এটিকে একটি ছোট স্ট্রিং দিয়ে এক্সিকিউট করব আমরা এই সত্যটি দেখতে পাই যে এটি সফলভাবে কার্যকর করা হচ্ছে অন্যদিকে আমরা যদি প্রোগ্রামটিকে এইরকম একটি খুব বড় স্ট্রিং দিই যা 64 বাইটের চেয়ে অনেক বড় তারপরে strcpy এর কারণে প্রত্যাশিত বাফার ওভারফ্লো হয় এবং আমরা একটি সেগমেন্টেশন ফল্ট পাই এখন আমরা আগের ডেমনস্ট্রেশনে যা দেখেছি তার অনুরূপ যেখানে আমরা স্ট্যাকের উপর একটি বাফার ওভারফ্লো দেখেছি পেলোড তৈরি করার জন্য আপনি পাইথন স্ক্রিপ্টটি ব্যবহার করবেন যা আপনি আগের ডেমনস্ট্রেশনে ব্যবহার করেছেন তাই আমরা শুধু module2find payload থেকে এখানে অনুলিপি করি এবং আগের মতো এই স্ক্রিপ্টটি যেকোন ইচ্ছাকৃত দৈর্ঘ্যের স্ট্রিং তৈরি করবে উদাহরণস্বরূপ এখানে যেহেতু আমরা 112 নির্দিষ্ট করেছি তাই এই পাইথন স্ক্রিপ্টটি A অর্থাৎ 112 টি A প্রিন্ট করবে সুতরাং এই 112 এর পরিবর্তন করে আমরা স্ট্রিংয়ের জন্য বিভিন্ন দৈর্ঘ্য পেতে পারি এখন আমরা ইতিমধ্যেই এর আগে দেখেছি যদি আমরা ধরি যে A হল 72 বাইট তাহলে এটি স্ট্রিংটির সবচেয়ে ছোট দৈর্ঘ্য যা একটি সেগমেন্টেশন ফল্ট তৈরি করবে তাই আসুন এটি ঘটতে দেখা যাক সুতরাং find payload এবং তারপরে আমরা যেমন দেখেছি আমরা আমাদের প্রোগ্রামে একটি আর্গুমেন্ট হিসাবে E1 ব্যবহার করতে পারি এবং দেখতে পারি যে এটি একটি সেগমেন্টেশন ত্রুটি সৃষ্টি করে 72 এর কম যেকোনও কিছু সঠিকভাবে কাজ করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি এটিকে 4 বাইট কমিয়ে এটিকে 68 করি এটি নিম্নরূপ সঠিকভাবে কাজ করবে এখন এখানে যা ঘটছে তা হল 72 বাইটে বাফারটি আসলে ওভারফ্লো করছে এবং ফ্রেম পয়েন্টারটিকে পরিবর্তন করছে যা স্ট্যাকের মধ্যে সংরক্ষিত আছে এটি স্ট্রিংয়ের ক্ষুদ্রতম দৈর্ঘ্য যা ফ্রেম পয়েন্টারকে পরিবর্তন করবে এখন যদি আমরা এই স্ট্রিং এ A এর আরও 4 বাইট যোগ করি তাহলে এটি শুধুমাত্র ফ্রেম পয়েন্টারকে ওভারফ্লো করাবে না বরং রিটার্ন অ্যাড্রেসও হবে যা স্ট্যাকে পরিবর্তন করা হবে সুতরাং রিটার্ন টু লিব সি আক্রমণের জন্য এই পেলোড তৈরি করার জন্য আমরা আগের বক্তৃতায় দেখেছি আমাদের যা প্রয়োজন তা হল বাফারটি পূরণ করা যাতে রিটার্ন অ্যাড্রেসটি পরিবর্তন করা হয় এবং রিটার্ন অ্যাড্রেসটি একটি পয়েন্টার দিয়ে পরিবর্তন করা হয় সিস্টেম ফাংশন যা Libc এ উপস্থিত এছাড়াও এই সিস্টেম ফাংশনের জন্য একটি স্ট্রিং আর্গুমেন্ট প্রয়োজন তাই আমাদের প্রয়োজন হবে ""binsh"" বা ""binbash"" এর মতো স্ট্রিং যা একটি এক্সিকিউটেবল নিয়ে গঠিত একটি স্ট্রিং সুতরাং যা ঘটবে বলে প্রত্যাশিত তা হল যে সিস্টেমটি কার্যকর করার সময় এটি মেমোরি থেকে স্ট্রিং বাছাই করবে এবং সংশ্লিষ্ট এক্সিকিউটেবলটি কার্যকর করবে ঠিক আছে তাই আসুন আমরা এই রিটার্ন টু লিব সি আক্রমণটি তৈরি করার চেষ্টা করি সুতরাং আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে পুরো প্রক্রিয়াটিতে সিস্টেমটি কোথায় থাকে তার অ্যাড্রেসটি আমাদের প্রয়োজন হবে এবং আমাদের প্রক্রিয়ার কোথাও ""binsh"" স্ট্রিংটির অবস্থানও রয়েছে তা খুঁজে বের করতে হবে সুতরাং আসুন আমরা এটি করি আমরা জিডিবি ডিবাগার ব্যবহার করে এটি করব আমরা main এ একটি ব্রেকপয়েন্ট সন্নিবেশ করান এবং কিছু আর্গুমেন্ট সহ এক্সিকিউটেবল চালান আমরা সিস্টেমের জন্য এই Libc ফাংশনের অ্যাড্রেস খুঁজে পেতে সত্যিই আগ্রহী এবং আমরা নিম্নলিখিত হিসাবে পেতে পারি আমরা একটি gdb p সিস্টেম করতে পারি যা সিস্টেম ফাংশনের অ্যাড্রেস প্রিন্ট করে এবং আমরা দেখতে পাই যে 0XX7E42940 এই অ্যাড্রেসটি এখানে হল সমগ্র প্রক্রিয়ায় সিস্টেম ফাংশনের অবস্থান সুতরাং আসুন এটির একটি অনুলিপি তৈরি করি পরবর্তী জিনিসটি আমাদের প্রয়োজন ""binsh"" স্ট্রিংটির অ্যাড্রেস আমরা স্ট্রিং ""binbash"" ব্যবহার করতে পারি যা একটি পয়েন্টার যা একটি স্ট্রিং যা ব্যাশ এক্সিকিউটেবল কিন্তু এটিকে সক্রিয় করানো বেশ একটু কঠিন হবে অন্যদিকে আমরা আসলে একটি শেল sh ব্যবহার করি এবং তৈরি করি sh একটি শেল যা binsh এবং আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও খুঁজে বের করতে হবে binsh কোথায় উপস্থিত রয়েছে সুতরাং আমরা যা করি তা হল আমরা এই প্রসেস মেমোরির বিভিন্ন পথ অনুসন্ধান করার চেষ্টা করি সুতরাং একটি জিনিস যা আমরা নিশ্চিতভাবে জানি যে binsh Libc এ উপস্থিত রয়েছে তাই আপনি যদি মেমোরি রেঞ্জ জানেন যেখানে একটি Libc সমগ্র প্রসেস স্পেসে উপস্থিত রয়েছে আমরা সেই মেমোরি এলাকাটি অনুসন্ধান করতে পারি এবং binsh এর অ্যাড্রেসটি সনাক্ত করতে পারি ঠিক আছে তাই আমাদের প্রথম জিনিসটি খুঁজে বের করতে হবে যেখানে Libc উপস্থিত আছে তাই আমরা gdb info proc ম্যাপ কমান্ড ব্যবহার করে এটি করি এবং আমরা দেখতে পাই যে Libc অবস্থান থেকে শুরু করে F7E08000 থেকে F7FB5000 পর্যন্ত উপস্থিত রয়েছে এবং একইভাবে অন্যান্য ক্ষেত্র রয়েছে অন্যান্য 4 KB পৃষ্ঠা রয়েছে যার মধ্যে Libc রয়েছে সুতরাং আমরা প্রয়োজনীয় স্ট্রিংটির জন্য এই সম্পূর্ণ মেমোরি পরিসরে অনুসন্ধান করার চেষ্টা করব GDB মেমোরি জুড়ে অনুসন্ধান সমর্থন করে ফাইন্ড কমান্ড ব্যবহার করে সুতরাং কমান্ড এভাবে শুরু হয় সুতরাং এটি হল gdb 0xF7E08000 0xF7FB9000 "binsh" শুরুর ঠিকানা শেষ ঠিকানা এবং সেই স্ট্রিং যা আমরা অনুসন্ধান করছি আমরা এখানে যা পেয়েছি তা হল এটি এই F7F6102B অ্যাড্রেসে অবস্থিত একটি প্যাটার্ন আসুন আমরা যাচাই করি যে এই মেমোরি অবস্থানটিতে আসলে প্রয়োজনীয় স্ট্রিং আছে তাই আমরা gdb xs 0XF7F6102B এই কমান্ডটি ব্যবহার করে সেই অবস্থানে স্ট্রিংটি ডাম্প করে সেটি করতে পারি ঠিক আছে তাই লিব সি আক্রমণে একটি খুব প্রাথমিক রিটার্নের জন্য আমাদের যা প্রয়োজন তাই এখন আমরা GDB থেকে প্রস্থান করব আমরা যা করব তা হল একটি পেলোড তৈরি করা সুতরাং একটি পেলোড তৈরি করার জন্য আমরা একটি ছোট পাইথন স্ক্রিপ্ট লিখি যা payload generatorpy নামে পরিচিত সুতরাং আমরা এটি খুলব এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল এই বিশেষ পেলোড জেনারেটরটি একটি sring Y প্রিন্ট করে যা 76 টি A এর সমন্বয়ে গঠিত যা বাফারকে ওভারফ্লো করায় এবং ফ্রেম পয়েন্টারটিকে পরিবর্তন করে পরবর্তী চারটি বাইট রিটার্ন অ্যাড্রেসকে ওভাররাইড করাবে তাই সামান্য ভারতীয় বিন্যাসে সিস্টেম ফাংশনের অ্যাড্রেস রাখবে যা F7E42940 আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি সিস্টেম ফাংশনের ঠিকানার সাথে মেলে যা আমরা এইমাত্র খুঁজে পেয়েছি পরবর্তীতে সত্যিই স্ট্যাকের মধ্যে 4 বাইট ছিল তাই আমরা এটিকে কিছু আর্বিট্রারি মান দিয়ে পূরণ করি এই ক্ষেত্রে আমরা A রাখি কিন্তু আমরা আসলে এটিকে যেকোনো মান দিয়ে পূরণ করতে পারি এবং তারপর আমরা binsh স্ট্রিংটির অ্যাড্রেস রাখি তাই এই অ্যাড্রেসটি F7F6102B যা আমরা আসলে binsh এর জন্য যে ঠিকানাটি পেয়েছি তার সাথে মেলে সুতরাং এখন যা ঘটতে যাচ্ছে তা হল যে ফাংশনটি আসলে রিটার্ন করলে এটি এই নির্দিষ্ট অ্যাড্রেসে ফিরে যাবে যা আমরা এখানে উল্লেখ করেছি এবং যা স্ট্যাকের রিটার্ন অ্যাড্রেস অবস্থানে উপস্থিত থাকবে এবং এটি সিস্টেম ফাংশনকে ট্রিগার করবে Libc এ চালানোর জন্য সিস্টেম ফাংশন তারপর স্ট্যাক থেকে বাছাই করবে এটির প্রয়োজন একমাত্র আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্টটি একটি অক্ষর পয়েন্টার এবং এটি একটি স্ট্রিং এ একটি এক্সিকিউটেবল সমন্বিত একটি পয়েন্টার আশা করছে তাই এটি এই অ্যাড্রেসটিকে আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করে এবং binsh স্ট্রিংটি বেছে নেয় এবং তাকে কার্যকর করে সুতরাং সর্বপ্রথমে আমাদের যা করতে হবে তা হল payload generator চালানো এবং প্রয়োজনীয় পেলোড তৈরি করা সুতরাং আমরা এটি নিম্নরূপে করি তাই আমরা পাইথন payload generatorpy চালাই এবং ফলাফলটি e2 নামক ফাইলটিতে সংরক্ষণ করি এবং তারপরে আমরা আবার vulnc চালাই এবং e2 থেকে ইনপুট পাস করি সুতরাং আমরা এখন যা দেখছি তা এই দূষিতভাবে গঠিত স্ট্রিংয়ের কারণে এটি সিস্টেমটিকে কার্যকর করতে এবং আগের মতো শেল তৈরি করতে ট্রিগার করবে এই শেলটি এখানে PID 4416 এর সাথে উপস্থিত রয়েছে এবং আপনি যা দেখছেন তা হল যে পটভূমিতে উপস্থিত অন্যান্য প্রক্রিয়া রয়েছে প্রথমত ব্যাশ যা এই নির্দিষ্ট টার্মিনালের মূল প্রক্রিয়া তারপর আপনার কাছে vuln এক্সিকিউটেবল আছে যার একটি প্রসেস আইডি 4415 রয়েছে এবং এটি এখনও ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদের কাছে sh রয়েছে এবং অবশ্যই এই বিশেষ প্রক্রিয়াটি ps রয়েছে যা আমরা সবেমাত্র ব্যবহার করেছি সুতরাং সিস্টেম ফাংশনটি যা করে তা হল এটি একটি প্রক্রিয়াকে নির্বাচন করে তুলে নেয় এবং তারপর সেই নির্দিষ্ট প্রক্রিয়াটি কার্যকর করে তাই মূলত এই "1" প্রক্রিয়ার শিশুটি হল সেই শেল যা আমরা এইমাত্র তৈরি করেছি এখন "1" প্রক্রিয়াটি লক করা থাকে যতক্ষণ না sh প্রক্রিয়াটি তার সম্পাদন শেষ করে সুতরাং যখন আমরা এই sh প্রক্রিয়াটি বন্ধ করি তখন আমরা যা দেখতে পাই তা হল 1 প্রক্রিয়াটি কার্যকর হতে থাকবে তাই আসুন এটি ঘটতে দেখি তাই আমরা sh থেকে প্রস্থান করি তবে আমরা যা দেখব তা হল 1 প্রক্রিয়াটির একটি সেগমেন্টেশন ফল্ট থাকবে সুতরাং এটি এই কারণে যে 1 প্রক্রিয়াটি এই স্ট্যাকের মধ্যে দেখছে এবং এটি স্ট্যাক থেকে কিছু আবর্জনা বা কিছু আর্বিট্রারি মান বের করে এবং সেটিকে কার্যকর করার চেষ্টা করে এবং এটি প্রক্রিয়াটিকে প্রকৃতপক্ষে ক্র্যাশ করে দেয় এবং আমরা থিওরি বক্তৃতায় দেখেছি এটি করার আরও ভাল উপায় হল সেই নির্দিষ্ট প্রোগ্রাম থেকে নিরাপদে প্রস্থান করা একটি অ্যাসাইনমেন্ট হিসাবে আপনি এই দুর্বলতা সংশোধন করার চেষ্টা করতে পারেন যা আমরা শেল থেকে নিরাপদে প্রস্থান করার জন্য ব্যবহার করেছি তাই এটি করার জন্য আমরা এই Python স্ক্রিপ্ট payload generator তৈরি করেছি exit সহ যেটি শুধুমাত্র আমাদের এখানে থাকা সিস্টেম ফাংশন এবং এর সংশ্লিষ্ট আর্গুমেন্ট নয় বরং প্রস্থান ফাংশনও তৈরি করে সুতরাং এই অ্যাড্রেসটি আপনাকে প্রস্থান ফাংশনের ঠিকানা দিয়ে পূরণ করতে হবে যা প্রক্রিয়াটির Libc মেমরি অঞ্চলে কোথাও উপস্থিত থাকবে